সুতরাং আবার ফিরে আসুন সুতরাং এখন এই ক্ষেত্রে থেভেনিনের উপপাদ্যটি আসলে একটি রৈখিক 2 টার্মিনাল সার্কিটকে প্রতিরোধকের RTheveninএর সাথে সিরিজে ভোল্টেজ উত্স VThevenin সমতুল্য একটি সার্কিট দ্বারা প্রতিস্থাপন করা যেতে পারে এটি এই সার্কিট VThevenin এটি VThevenin এবং এটি RThevenin সুতরাং যেখানে VThevenin আমি আপনাকে বলেছিলাম এটি টার্মিনালে ওপেন সার্কিট ভোল্টেজ এটি কীভাবে পাওয়া যায় তা জানতে হবে এবং স্বাধীন উৎসগুলো বন্ধ হয়ে গেলে RThevenin টার্মিনালে ইনপুট বা সমমানের প্রতিরোধ সুতরাং দেখতে পাবে যে 1 এবং 2 টার্মিনালে যে ওপেন সার্কিট ভোল্টেজটি কীভাবে পেতে হবে যে টার্মিনালে এবং ইনপুট বা টার্মিনালের সমতুল্য প্রতিরোধের যখন স্বাধীন উৎসগুলি বন্ধ করা হয় সুতরাং সমস্ত স্বতন্ত্র যদি এটি একটি ভোল্টেজ উৎস হয় আপনাকে এটি শর্ট করতে হবে আপনার যদি কোনও কারেন্ট উৎস থাকে তবে আপনাকে এটি বন্ধ করে দিতে হবে এবং এটি আবিষ্কার করতে হবে যে RThevenin কী সুতরাং আমাদের প্রধান লক্ষ্য এখন VThevenin এবং RThevenin সন্ধান করা এটিই আপনাকে গ্রহণ করতে হবে এবার এটি দেখি এই 418 চিত্রে এগুলি সমান রেফার সময় 0138 V TH এটি সমমানের 2 সার্কিট বলে এটি এটি লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট যা এর অর্থ এই সার্কিট যদি আপনি এইটিকে 4 চিত্রটি নিয়ে যান তবে এটি চিত্র 1418 এ এটি এই 18 টির উপরেরটিটি পাস করবে এখন আপনি যদি VThevenin এবং RThevenin এটি সন্ধানের চেষ্টা করেন তবে এই সার্কিটটি আপনাকে এর মতো উপস্থাপিত করা হয় এটি লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট এটাই Voc এটি VThevenin এবং এটি RThevenin এটি আর ইনপুট প্রতিরোধের সুতরাং লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট পুরো উৎসটি অক্ষত রেখে এই সমাধান করতে হবে সুতরাং আপনি যেখান থেকে vThevenin বা Voc পাবেন এবং এখানে সমস্ত স্বতন্ত্র উত্স সহ লিনিয়ার সার্কিট 0 এর সমান সেট করা হবে তার মানে সেখানে বন্ধ করতে হবে এবং তার পরে আপনি সমতুল্য প্রতিরোধের কি আবিষ্কার করতে পারবেন RThevenin বা R ইনপুট এই টার্মিনাল 1 এবং 2 থেকে খুঁজছেন এবং এখানেও আপনাকে Voc VThevenin কে কী বলে তা আপনাকে খুঁজে বের করতে হবে যা v 1 2 1 কে পজিটিভ থেকে নেগেটিভ করে তুলতে পারে সুতরাং v 1 2 এইভাবে আপনি এটি তৈরি করতে পারেন এখন আসুন দুটি ক্ষেত্রে পরীক্ষা করা যাক 1 এবং 2 টার্মিনালটি যদি ওপেন সার্কিট হয় যা লোড অপসারণ করে এর অর্থ আপনি যদি এই টার্মিনালটি তৈরি করেন তবে আমি এই জিনিসটিতে যাচ্ছি আপনি যদি এটি খোলেন উদাহরণস্বরূপ আপনি এটি খুললে ধরুন এটি সংযোগ বিচ্ছিন্ন যদি এটি এটি খোলা থাকে তবে লোডটি সংযোগ বিচ্ছিন্ন তার অর্থ i 0 আপনি যদি এটি খোলেন আমার অর্থ টার্মিনাল 1 এবং 2 থেকে এই লোডটি সংযোগ বিচ্ছিন্ন তাহলে i 0 হবে সুতরাং আবার ফিরে যাবে সুতরাং টার্মিনাল 1 2 জুড়ে যে ওপেন সার্কিট ভোল্টেজটি অবশ্যই ভোল্টেজ উত্স VThevenin এর সমান হতে হবে সুতরাং টার্মিনাল 1 2 ইন জুড়ে এই ভোল্টেজটি ভোল্টেজ উত্স VThevenin এর সমান হতে হবে চিত্র 418 b যেহেতু 2 সার্কিট সমতুল্য সুতরাং VThevenin টার্মিনাল জুড়ে ওপেন সার্কিট ভোল্টেজ হিসাবে চিত্র 19 এ প্রদর্শিত হবে তা হল VThevenin Voc অতএব এটি এটা এখানে অতএব VThevenin Voc আমি বলতে চাইছি আপনি যদি লোডটি সংযোগ বিচ্ছিন্ন করে দেন আপনি 1 এবং 2 টার্মিনাল থেকে লোডটি সংযোগ বিচ্ছিন্ন করেছেন লিনিয়ার সার্কিট স্বাধীন যখন আপনি ইনপুট প্রতিরোধের বা RThevenin খুঁজে পাবেন তখন এই সমস্ত স্বতন্ত্র উত্সগুলি বন্ধ করতে হবে সুতরাং এই ক্ষেত্রে আবার 1 ও 2 টার্মিনালগুলি লোড সংযোগ বিচ্ছিন্ন হয়ে সমস্ত খোলা উত্স থেকে বন্ধ করে দেওয়া হয় সুতরাং কখন বোঝা যাবে যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আপনি সমস্ত স্বাধীন উত্স বন্ধ করে দিয়েছেন সুতরাং চিত্র 41 এ টার্মিনাল 1 এবং 2 এ ডেড সার্কিটের ইনপুট প্রতিরোধের বা সমমানের প্রতিরোধের চিত্র 4 18b এ RThevenin এর সমান হতে হবে যেহেতু 2 সার্কিট সমতুল্য সুতরাং RThevenin হল টার্মিনাল 1 এবং 2 এ ইনপুট প্রতিরোধের তার অর্থ যখন স্বাধীন উৎসগুলো বন্ধ করা হবে চিত্রের মতো দেখানো হয়েছে এই RThevenin আর হবে তার অর্থ ধারণা আসলে এখানে আমি বলছি যখন আমি আপনাকে একটি উদাহরণ দেব আপনি সমস্ত কিছু জানবেন সুতরাং এর অর্থ সার্কিট 19 b এর ক্ষেত্রে আপনি কেবল সমস্ত স্বতন্ত্র উৎসগুলো ঘুরিয়ে দিয়ে এবং টার্মিনাল 1 এবং 2 থেকে অনুসন্ধান করে সার্কিটটি পুনরায় আঁকেন আপনি সনাক্ত করতে পারবেন যে রেজিস্ট্যান্স R input বা RThevenin কী R ইনপুট RThevenin করুন সুতরাং এই কারণেই এটি আমি এই ভাবে লিখেছি সুতরাং Thevenin উপপাদাগুলি আসলে একটি সার্কিট দ্বারা সহজতর করতে সহায়তা করে এবং সার্কিট বিশ্লেষণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ডিসি সার্কিটের জন্য একটি একক স্বতন্ত্র ভোল্টেজ উত্স এবং একক প্রতিরোধকের জন্য একটি একক প্রতিরোধক দ্বারা একটি বৃহৎ সার্কিট প্রতিস্থাপন করা যেতে পারে এবং এই প্রতিস্থাপন কৌশলটি সার্কিট ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ কৌশল সুতরাং Thevenin প্রতিরোধের RThevenin সন্ধানের জন্য 2 টি কেস বিবেচনা করা দরকার কেস 1 যদি নেটওয়ার্কটির কোনও নির্ভরযোগ্য উৎস না থাকে তবে সমস্ত স্বতন্ত্র উত্স বন্ধ করুন তারপরে RTheveninটি নির্ধারণ করুন যা টার্মিনালগুলি 1 এবং 2 এর মধ্যে দেখছে এমন নেটওয়ার্কের ইনপুট প্রতিরোধের এবং চিত্র 19 b তে দেখানো হয়েছে যে আমি আপনাকে বলেছি যে সেই সার্কিটটি রয়েছে এখন যদি নেটওয়ার্কটির নির্ভরশীল উৎস থাকে তবে সমস্ত স্বতন্ত্র উৎস বন্ধ করুন আপনি যদি নির্ভরশীল উৎস হন তবে আপনি সমস্ত স্বতন্ত্র উত্সগুলি বন্ধ করে দেবেন এখন যখন নির্ভরশীল উৎসগুলি থাকে তখন RThevenin পাওয়ার কৌশলটি কিছুটা আলাদা এটি আমি কথায় কথায় বলছি তবে আপনি যখন সংখ্যাটি নেবেন এটি সম্পূর্ণ স্বচ্ছ হবে তবে আপনাকে সমস্ত স্বতন্ত্র উৎসগুলো বন্ধ করতে হবে তবে নির্ভরযোগ্য উৎসগুলি নয় এখন এখন যা করতে হবে তা প্রয়োগ করুন এখন আপনাকে টার্মিনাল 1 এবং 2 এ ভোল্টেজ উত্স V0 প্রয়োগ করতে হবে এই ভোল্টেজ উৎস এই ভোল্টেজ V0 আপনি একটি টার্মিনাল 1 এবং 2 প্রয়োগ করেন V0 এর এই মানটি আপনি যে কোনও মান V0 01 ভোল্ট বা 1 ভোল্ট বা 2 ভোল্ট কোনও ভোল্ট রাখতে পারেন আপনি যে কোনও মান রাখেন এবং ফলস্বরূপ কারেন্ট টি পান তারপরে আপনি i0 পাবেন এটি রাখার পরে পরে আরও একটি জিনিস সার্কিট দেখতে পাবেন এটি রাখার পরে আপনি i0 কী তা সন্ধান করতে পারেন RThevenin i0 V0 হবে যদি আপনি ভোল্টেজ রাখেন আপনি যাকে ভোল্টেজ উত্সটি v 0 বলছেন আপনি এটি বিকল্পভাবে কারেন্ট উত্সটিও করতে পারেন এটিও তৈরি করতে পারেন উদাহরণস্বরূপ একটি কারেন্ট উত্স এছাড়াও i0 টার্মিনাল 1 এবং 2 হয় ভোল্টেজ বা কারেন্ট হয় দেখানো যেতে পারে 20 b চিত্রে হিসাবে দেখানো হয়েছে তা বিবেচ্য নয় আমি এটিতে আসব তারপরে ভোল্টেজ v0 এবং RThevenin v 0 R0 সন্ধান করুন I0 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ারের কোনও মান এটি বিবেচনা করে না এটি আপনার উপর নির্ভর করে তবে শেষ পর্যন্ত লিনিয়ারিটি প্রপার্টি থেকে RThevenin একই থাকবে উভয় পদ্ধতিরই অভিন্ন ফলাফল দেয় V0 এবং i0 এর কোনও মান ধরে নিতে পারে যে V0 এবং i0 এর কোনও মান আপনি ধরে নিতে পারেন উদাহরণস্বরূপ V0 10 ভোল্ট বা i0 1 অ্যাম্পিয়ার বা v0 বা i0 এর কোনও অনির্ধারিত মান ব্যবহার করতে পারে তাই এর অর্থ যখনই আপনার এই সার্কিট রয়েছে মনে করুন এই সার্কিটটি আপনার কাছে সমস্ত স্বতন্ত্র উত্স 0 এর সমান সেট করা বন্ধ হয়ে গেছে তবে এখানে আপনার একটি নির্ভরযোগ্য উত্স রয়েছে সেক্ষেত্রে আপনি 1 এবং 2 এর মধ্যে একটি ভোল্টেজ উত্স V0 সংযোগ করতে পারেন এবং i0 সন্ধান করতে পারেন এই কারেন্ট এবং এই v 0 আপনি যা 1 ভোল্ট 2 ভোল্ট চান তা ধরে নিতে পারেন এটা কোনো ব্যপার না শেষ পর্যন্ত RThevenin R0 এর মাধ্যমে V0 হবে I দুঃখিত I0 হয় আপনি 1 এবং 2 জুড়ে একটি কারেন্ট উত্স রাখতে পারেন এবং সার্কিটটি সমাধান করতে পারেন তারপরে V কি এবং তারপরে আপনি RThevenin কী তা খুঁজে বের করতে পারেন এটি এখানে v হওয়া উচিত এটি v0 এবং এখানে এটি i0 তৈরি করার পরে আপনি খুঁজে বার করতে পারেন মনে করুন এই প্রত্যয়টি V0 হিসাবে নেওয়া উচিত সুতরাং আপনি i0 RThevenin V0 সন্ধান করতে পারেন সুতরাং তবে এই i0 মানটি কোনও মান 01 এম্পিয়ার 051 অ্যাম্পিয়ার হতে পারে এটি আপনার উপর নির্ভর করে এবং আপনি RThevenin যে পরিমাণ মূল্য দেবেন তা আপনি পাবেন আপনি একই জিনিস পাবেন তবে আপনার যদি এমন কিছু থাকে যা আপনি সেই নির্ভরশীল ভোল্টেজ বা কারেন্ট উৎস বলে সুতরাং কেবলমাত্র স্বাধীন উৎসগুলো বন্ধ করা হবে তবে নির্ভরযোগ্য উৎসগুলির জন্য নির্ভরযোগ্য উৎসগুলি আপনাকে এই কৌশলটি যুক্ত করতে হবে যদি সার্কিট বিষয়বস্তু নির্ভর নির্ভর উৎস যা নির্ভরশীল ভোল্টেজ বা নির্ভরশীল কারেন্ট উৎস সুতরাং এই RThevenin পেতে সুতরাং তবে একটি আকর্ষণীয় বিষয় হল এটি ঘটতে পারে এটি ঘটতে পারে যদি সার্কিটের নির্ভরযোগ্য উত্স থাকে তবে এটি ঘটতে পারে সুতরাং সুতরাং RThevenin এর একটি নেতিবাচক মান থাকতে পারে নেগেটিভ মানের অর্থ এটি v i r লেখা হয়েছে যে সার্কিটটি সরবরাহ করছে সরবরাহ এবং এবং সুতরাং এবং নির্ভরশীল উত্স সহ একটি সার্কিটে এটি সম্ভব সুতরাং সেই ক্ষেত্রে Thevenin উপপাদ্যটি ঘটতে পারে যদি সার্কিটের নির্ভরশীল উত্স থাকে এবং আপনি RTheveninটি সন্ধান করার চেষ্টা করছেন সুতরাং RThevenin ও এতে নেগেটিভ হয়ে উঠতে পারে এর অর্থ সার্কিটটি আসলে আপনি যা বলে সেটিকে সরবরাহ করে এবং নির্ভরশীল উত্স সহ একটি সার্কিটে এটি সম্ভব সুতরাং নির্ভরশীল উত্সগুলির সাথে নির্ভরশীল RThevenin ও নেতিবাচক হয়ে উঠতে পারে একটি উদাহরণ পরে আছে সেখানে RThevenin নেগেটিভ এটা হতে পারে সুতরাং এই উদাহরণ হিসাবে উদাহরণস্বরূপ বলুন টার্মিনাল 1 2 এর বাম দিকে চিত্র 21 এ দেখানো সার্কিটের Thevenin সমতুল্য সার্কিটটি সন্ধান করুন তারপরে RL 8 Ω প্রতিরোধের মাধ্যমে সন্ধান করুন সুতরাং এটি সার্কিট এটি সার্কিট সুতরাং এটি 1 এবং 2 টার্মিনাল Thevenin উপপাদ ব্যবহার করে আপনাকে এর মাধ্যমে কারেন্ট টি বের করতে হবে এর অর্থ আপনি 8 Ω প্রতিরোধের মাধ্যমে কারেন্ট il বলছেন তা খুঁজে বের করতে হবে থেভেনিনের উপপাদ্য ব্যবহার করে 8 Ω প্রতিরোধ সুতরাং প্রথমে আপনাকে যা করতে হবে তা হল আপনাকে এটি খুলতে হবে এবং তারপরে আপনাকে Thevenin ভোল্টেজ VThevenin Voc ওপেন সার্কিট ভোল্টেজ খুঁজে বের করতে হবে কারণ আপনি এটি খোলার সাথে সাথেই এটি উন্মুক্ত হবে এবং আপনাকে R ইনপুটটি খুঁজে বের করতে হবে ওটা RThevenin তো কীভাবে করবে সুতরাং আপনি যদি এই 2 পদক্ষেপের সমতলে যান আপনার 2 টি জিনিস করতে হবে আপনাকে একজনকে VThevenin নিতে হবে অন্যটি RThevenin তবে প্রথমে আপনাকে এই RLটি টার্মিনাল 1 এবং 2 থেকে খুলতে হবে এবং যদি আপনি এটি ওপেন করেন এবং RThevenin পাওয়ার জন্য সমস্ত স্বতন্ত্র উত্স ক্লোজ করা হয় তার অর্থ এখানে এটি পাওয়ার জন্য এই ভোল্টেজ উৎস ওপেন এবং আপনাকে সেই ইনপুট প্রতিরোধ RThevenin পেতে হবে আপনি এটি পেতে হবে সুতরাং এটি উন্মুক্ত হওয়া উচিত কারণ কারেন্ট উৎসটি উন্মুক্ত হওয়া উচিত এবং এই ভোল্টেজ উৎস এটি শর্ট করতে হবে তাহলেই আপনি সেই সমতুল্য সার্কিট পাবেন কারণ সমস্ত স্বাধীন উত্স বন্ধ করা আবশ্যক সুতরাং এটি সরিয়ে ফেলতে হবে এবং এটি শর্ট করতে হবে তারপরে আপনি খুঁজে পাবেন যে সমতুল্য প্রতিরোধের RThevenin কী তাই এটা সুতরাং এটি এটি এখানে এটি এটি আঁকা হয়েছে সুতরাং কারেন্ট উৎসগুলি উন্মুক্ত হয়েছে এবং এই ভোল্টেজ উত্সগুলি ভোল্টেজ উৎস গুলি শর্ট হয়ে গেছে এবং 1 এবং 2 টার্মিনাল থেকে দেখলে আপনি RThevenin পাবেন এবং অন্যান্য ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে যে এই VThevenin আপনাকে নিতে হবে সুতরাং এই জিনিস জুড়ে একটি 8 প্রতিরোধ ছিল এই 8 Ω প্রতিরোধটি সেখানে জানত এটি আসলে এটি খোলা সুতরাং আপনি এটি খোলার সাথে সাথেই এটি VThevenin অর্থ Voc যা ওপেন সার্কিট তাই এটা সুতরাং এটি আসলে Voc এবং সার্কিটের বাকী অংশ অক্ষত থাকবে এই 2 এম্পিয়ার স্বাধীন কারেন্ট উত্স এবং এই জিনিসটি 2 পান সুতরাং আপনি এখান থেকে পেয়েছেন আপনি RThevenin পাবেন এবং এখান থেকে এই সার্কিটটি সমাধান করে আপনি VThevenin পাবেন মনে রাখবেন যে এটি যেমন উন্মুক্ত তেমন কোনও কারেন্ট 25 Ω রোধকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে প্রবাহিত হয় না তো এখন RThevenin কী সুতরাং এই 2 Ω এবং 6 Ω এই 2 সমান্তরাল হয় সুতরাং তাদের সমতুল্য তার মানে মোট RThevenin 6 টি 2 এ 12 দ্বারা ভাগ করা হবে এই 12 টির সাথে 25 এই সিরিজের 25 রয়েছে সুতরাং এটি আসলে এটি 12 বাই 8 তাই এটি 3 বাই 215 সুতরাং এটি 15 25 4 Ω তার অর্থ এই RThevenin 4 Ω সুতরাং স্বাধীন উৎসগুলির জন্য RThevenin পেতে বন্ধ করা উচিত সুতরাং এটি RThevenin পরে সমাধান আছে পরে আমি এটি তৈরি করেছি তবে এটি RThevenin এখন এটি এবং কখন VThevenin জন্য এখানে আসবে লুপের কারেন্ট গ্রহণ করেছে এবং আপনাকে এই সার্কিটটি সমাধান করতে হবে এবং আপনাকে VThevenin কী তা খুঁজে বের করতে হবে সুতরাং অনেকগুলি সার্কিট সমাধান করেছে এবং সুতরাং খুব সহজেই আপনি ভোল্টেজ কী তা খুঁজে পেতে পারেন উদাহরণস্বরূপ এখানে আমি এই জিনিস mesh সমীকরণের জন্য লিখেছি সুতরাং আপনি যদি এই লুপটিতে KVL প্রয়োগ করেন তবে এই কারেন্টটি 2 এম্পিয়ার উপরের দিকে এইভাবে i2 নিয়েছে i2 এটি পছন্দ করে সুতরাং মূলত i2 নীচের দিকে যাচ্ছে সুতরাং i2 আসলে 2 অ্যাম্পিয়ার সুতরাং যদি আপনি প্রয়োগ করেন সুতরাং i2 জানা আছে সুতরাং কেবল পরবর্তী আপনাকে i1 খুঁজে বের করতে হবে সুতরাং আমাকে এই লুপে KVL প্রয়োগ করতে হবে সুতরাং এই মেশটিতে সুতরাং এটি 2 হবে এবং i1 এই 2 i 1 এর মতো প্রবাহিত হবে এটি 2 i1 হবে এটি i1 নীচের দিকে i2 উপরের দিকে হবে সুতরাং এটি i1 i2 এর 6 হবে এবং এটি মুখোমুখি হয় টার্মিনালটি প্রথমে 16 0 আশা করি আমি কিছুই মিস করিনি সুতরাং এই থেকে i2 পরিচিত হয় আপনি যদি এখানে i2 2 রাখেন তবে এটি 6 হবে i1 2 এবং এর থেকে আপনি এটি i1 যা সমাধান করতে পারেন সুতরাং এই i1 সমাধান করা হয় সুতরাং i1 একই সমীকরণে ব্যবহারের লিখন পেয়েছি পেয়েছি যে i1 05 অ্যাম্পিয়ার তাই অনেক পেয়েছি এরপরে এটি হল আপনি যা কল করেছেন তা আপনাকে খুঁজে বের করতে হবে সুতরাং i1 i1 05 অ্যাম্পিয়ার পেয়েছে সুতরাং এখন আপনার কাছে এখন খুব সহজেই আবিষ্কার করা যাবে যে কী হবে VThevenin কী হবে আপনি যেভাবে চান আপনি যেভাবে চান তা এটি সন্ধান করতে পারেন উদাহরণস্বরূপ তারা সেই সমস্যায় রয়েছেন আমি KVLকে এইভাবে VL এর মতো করে নিয়েছি সুতরাং আপনি যদি এটির মাধ্যমে কারেন্ট করে থাকেন তবে 0 হয় সুতরাং এটি ওপেন সার্কিট তো কিছুই নেই সুতরাং আপনি যদি এটির মতো করে থাকেন তবে আপনি যা নীচের দিকে ডেকেছেন তা গ্রহণ করুন এটি i i1 i2 VThevenin 0 এর মধ্যে 6 হবে কারণ টার্মিনালটি দ্রুতই মুখোমুখি হচ্ছে সুতরাং আপনি সহজেই i2 হল এটি নির্ধারণ করতে পারবেন 2 এটাকেই আপনি এটি বলেছিলেন এটি 2 হবে এবং i1 হবে 05 সুতরাং 25 থেকে 6 সুতরাং VThevenin 15 ভোল্ট VThevenin 15 ভোল্ট হবে সুতরাং আপনি যদি এটি সন্ধান করতে চান তবে KVLকে এই লুপটিতে রাখতে পারেন আপনি যেভাবে এটি করতে পারেন তা আপনি একই ফলাফল পাবেন তাই এটা সুতরাং সে কারণেই VThevenin এখানে 15 ভোল্ট পেয়েছে এটি 15 ভোল্ট আমি আপনাকে সরিয়ে দিয়েছি যে এখানে এটি 15 ভোল্ট এখানে এবং কারেন্ট i 1 হল 05 অ্যাম্পিয়ার সুতরাং VThevenin এবং RThevenin পাওয়ার পরে RThevenin পেয়েছে 4 Ω সুতরাং VThevenin এবং RThevenin পাওয়ার পরে এটি সুতরাং এটি Thevenin সমতুল্য সার্কিট সুতরাং এই VThevenin 15 ভোল্ট পেয়েছে এবং RThevenin এই 2 টি সহ এই RL 8 series সিরিজের সাথে থাকবে তার অর্থ il হবে VThevenin RThevenin RL দ্বারা বিভক্ত যা il RThevenin RL সুতরাং যে এক VThevenin 15 ভোল্ট হয় RThevenin দ্বারা বিভক্ত 4 এটি 8 হয় সুতরাং 15 12 দ্বারা সুতরাং এটি 125 অ্যাম্পিয়ার সুতরাং এইভাবে আপনি থেভেনিনের উপপাদ্যটি ব্যবহার করে RLটির মাধ্যমে কারেন্ট টি পাবেন সুতরাং এখন এই কি আপনি যদি এটি হন তবে থেভেনিনের উপপাদ্যটি ব্যবহার করে যা কিছু পেয়েছেন এখন এই সার্কিটটি উপায়টি RL অর্থাত্ নোডাল বিশ্লেষণ বা mesh বিশ্লেষণ করেছে ঠিক একইভাবে আপনি সমাধান করেছেন এবং RLটির মাধ্যমে আপনি আর RL কারেন্টকে কী বলে তা খুঁজে বের করুন আপনি একই আনসার অভিন্ন অ্যানসার পাবেন এবং যদি এই RLটি পরিবর্তনশীল হয় যদি এই RL বারবার পরিবর্তন হয় ধরুন RL 8 হয় মনে করুন থেভেনিনের উপপাদ্য কেন গুরুত্বপূর্ণ মনে করুন RL 8 Ω করে নিয়েছেন এখন আপনি যদি RL 10 বা RL বলুন 6 প্রতিবার আপনি RL পরিবর্তন করছেন যার অর্থ আগের বিশ্লেষণ নোডাল বিশ্লেষণ বা mesh বিশ্লেষণ বা সুপার পজিশন যা কিছু করেছে প্রতিবার পুরো সার্কিটটি সমাধান করার সময় আপনাকে পুরো সার্কিটটি সমাধান করতে হবে তবে এই ক্ষেত্রে ধরুন যে আমাদের আগ্রহী RLটির বিভিন্ন মানগুলির জন্য কারেন্ট il কী তা সন্ধান করার জন্য তারপরে সমতুল্য VThevenin এবং RThevenin কী পেয়েছেন তা খুঁজে বের করতেi আগ্রহী সুতরাং কেবল RL পরিবর্তন করে সাধারণ সিরিজ সার্কিটটি ব্যবহার করে RL এর মাধ্যমে কারেন্ট টি পেতে পারে 'এটি যদি RL একটি পরিবর্তনশীল হয় ভেরিয়েবল প্রতীকটি এরকম সুতরাং এটি থেভেনিনের উপপাদ্যের সুবিধা সুতরাং আমাকে এই জিনিস যেতে দিন সুতরাং এটি আপনি RThevenin সমতুল্য এখন প্রশ্ন হল ধরুন এই RLটি যদি পরিবর্তন হয় তবে ধরুন আপনি RL 10 Ω নিয়েছেন RL আপনি 6 Ω নিতে পারেন ধরুন এই RL পরিবর্তন হচ্ছে সুতরাং এটি ব্যবহার করে এটি i L VTheveninRThevenin RL সুতরাং VThevenin স্থির হয়েছে RThevenin স্থির হয়েছে কেবলমাত্র RL পরিবর্তন হচ্ছে সাধারণ সার্কিট ব্যবহার করে আপনি কারেন্ট গণনা করতে পারেন সুতরাং বারবার পুরো সার্কিট সমাধান করার দরকার নেই সুতরাং থেভেনিনের সমতুল্য সার্কিটের এটিই সবচেয়ে বড় সুবিধে অর্থাৎ কেবলমাত্র RL কে আপনি বারবার পরিবর্তন করছেন সুতরাং এইভাবে করলে আপনি এটি পাবেন এখন অন্য একটি জিনিস নোডাল বিশ্লেষণ ব্যবহার করে উদাহরণস্বরূপ 9 এর VThevenin নির্ধারণ করে সুতরাং এটি উদাহরণ 9 সুতরাং আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই জিনিসটির জন্য আপনি VThevenin কেবলমাত্র এই সার্কিটটিকে কল বলে নোডাল বিশ্লেষণ ব্যবহার করে খুঁজে বের করতে পারেন সুতরাং একটি সার্কিট একই উদাহরণে থাকবে 10 সার্কিট কেবল একই থাকবে কথাটি হল আপনাকে নোডাল বিশ্লেষণ ব্যবহার করে VThevenin গ্রহণ করতে হবে সুতরাং আমাদের এটি যেতে দিন সুতরাং এই ক্ষেত্রে আপনি উপস্থাপন করুন যে কোনও পরিসংখ্যান অনুযায়ী 25 Ω রোধকারীরা চিত্র 23 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে না যেহেতু এটি আপনি এটিকে বলছেন এটি খোলার কারণে এটি কোনও current বয়ে চলেছে না সুতরাং আপনি এটিকে উপেক্ষা করতে পারেন এবং যখনই VThevenin এটি পছন্দ করুন তার মানে এর অর্থ এটি VThevenin তীরের অর্থ আমি আপনাকে জানিয়েছি সুতরাং এটি VThevenin এবং এটি কোনও current এর মধ্য দিয়ে প্রবাহিত হয় না সুতরাং আপনি এটি উপেক্ষা করতে পারেন এটি এড়াতে পারবেন না এটির প্রয়োজন নেই উদাহরণস্বরূপ এবং এটি এখানে এই টার্মিনালটি একটি সাধারণ টার্মিনাল সুতরাং VThevenin এখানে যেই হোক না কেন VThevenin এখানে একই জিনিস কোনও বৈদ্যুতিক ডিভাইস বা উপাদান এখানে সংযুক্ত নেই সুতরাং এটি VThevenin হবে সুতরাং সহজেই আপনি সহজেই নোডাল বিশ্লেষণ কীভাবে ব্যবহার করছেন তা জানতে পারবেন তাই এটা সুতরাং সেই ক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হল সুতরাং এটি VThevenin অর্থ এটি এবং এটি VThevenin এবং এটি সুতরাং প্রথমে আপনি KVL প্রয়োগ করুন এখানে বলুন যে এটির মাধ্যমে প্রবাহিত i উদাহরণস্বরূপ বলুন যে এই দিকে প্রবাহিত কারেন্ট i হল নোডাল বিশ্লেষণের জন্য আগের মতোই সুতরাং এটি i এর মধ্যে 2 হবে তবে এটি হবে সুতরাং VThevenin সম্মুখীন টার্মিনাল 16 ভোল্ট এটি সুতরাং ষোল 0 এখান থেকে আপনি i 16 পাবেন VThevenin 2 দ্বারা বিভক্ত এটি কারেন্ট i যা এই টার্মিনালে এই নোডে চলে তাই এটা সুতরাং এটি হবে এর অর্থ এই নোডে আপনি KCL প্রয়োগ করেন সুতরাং এটির মাধ্যমে কারেন্ট কেবল 16 টি দেখেছি VThevenin 2 দ্বারা বিভক্ত এটি কারেন্ট চলছে এবং এখানে এটি VThevenin 6 দ্বারা বিভক্ত এই কারেন্ট প্রতিরোধের 6 এবং 2 অ্যাম্পিয়ার রয়েছে এটি আসলে কিছুই নয় এটি কিছুই নয় সুতরাং 2 অ্যাম্পিয়ার আসলে এখানে প্রবেশ করে এটি এখানে প্রবেশ করছে তার অর্থ এই কারেন্ট টি প্রবেশ করছে এটি প্রবেশ করছে তার অর্থ 2 16 VThevenin 2 VThevenin দ্বারা বিভক্ত 6 দ্বারা বিভক্ত সুতরাং আপনি যদি এটি সমাধান করেন তবে আপনি এটি সমাধান করলে আপনি VThevenin পাবেন সুতরাং এটি এটাই যা এখনও 16 দেখায় VThevenin উপর 2 2 VThevenin উপর 6 এটি সমাধান করার পরে আপনি একই ফলাফল পাবেন VThevenin 15 ভোল্ট সুতরাং পরবর্তী আরও একটি এই চিত্রের Thevenin সমতুল্য সার্কিট নির্ধারণ করবে এখানে কি নির্ভরশীল ভোল্টেজ উৎস আছে একটি স্বতন্ত্র কারেন্ট উৎস আছে সুতরাং আপনাকে যা করতে হবে তা হল এটি একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস এবং এটি একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস এটি Vx এবং Vx এখানে এখানে Vx 4 Ω প্রতিরোধের জুড়ে ভোল্টেজ ড্রপ অতিক্রম করে এবং এটি একটি টার্মিনাল 1 2 রয়েছে Thevenin সমতুল্য সার্কিট খুঁজে বের করতে এটি VThevenin এবং RThevenin এবং একটি স্বতন্ত্র কারেন্ট উৎস রয়েছে তাই এটা সুতরাং আপনি যদি এখানে যান তবে এটি এখানে দেখতে এটি আপনার কাছে একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস রয়েছে সুতরাং যখন আপনি RThevenin টি সন্ধান করার চেষ্টা করবেন তখন এই স্বাধীন কারেন্ট উত্সটি বন্ধ করা উচিত স্বাধীন কারেন্ট উত্সটি বন্ধ করা উচিত এটি সেখানে থাকা উচিত নয় তবে এটি 1 এবং 2 জুড়ে হয় আপনি কারেন্ট উত্সটি কারেন্ট করুন আপনি যে পরিমাণ অ্যাম্পিয়ার চান তার মূল্য এবং ভোল্টেজ উত্স এবং তারপরে আপনাকে RThevenin পেতে হবে সুতরাং আপনি যদি এই আসে এটি একটি নির্ভরযোগ্য উত্স সুতরাং আপনি যদি এই চেহারাটিতে আসেন তবে এই কারেন্ট উত্সটি বন্ধ করা আছে এটি সেখানে নেই 5 অ্যাম্পিয়ার না থাকা উচিত এটি বন্ধ করা উচিত এটি উন্মুক্ত তবে ইনপুট যা করেছে তা একটি ভোল্টেজ উত্স V0 1 ভোল্ট 1 2 3 4 এর সাথে সংযুক্ত রয়েছে আপনি যা চান তা বিবেচ্য নয় কিছু সংখ্যক মান যা আপনি করেন এবং RThevenin পেতে আপনি এই সার্কিটটি সমাধান করেছেন এর অর্থ যখনই নির্ভরশীল উত্সটি আসছে যে সংখ্যাগুলি কিছুটা জটিল হয়ে উঠছে তবে এটি করার সহজতম উপায় সুতরাং আপনি 3 আপনি 3 লুপ হয় 3 mesh নিয়েছে এটি গ্রহণ করেছে এটি একটি লুপ এটি 2 এবং এই সমস্ত জিনিস আপনি দয়া করে KVL প্রয়োগ করুন এবং এটি সমাধান করুন সম্ভবত আমি এটি আপনার জন্য সমাধান করিনি কেবলমাত্র আমি আপনাকে চূড়ান্ত আনসার দিই সুতরাং আপনি mesh 2 KVL এবং লিখেছেন এবং তদনুসারে এবং v0 আপনি 1 ভোল্ট নেন এবং তার পরে আপনি i0 এর জন্য সমাধান করবেন সুতরাং যদি আপনি করেন সুতরাং যদি আপনি করেন সুতরাং আপনি i0 1 6 অ্যাম্পিয়ার পাবেন এই আমি আপনাকে ছেড়ে চলেছি আপনি দয়া করে এটি সমাধান করুন এবং এটিও খুঁজে পান যে Vx আপনার জন্য একটি অনুশীলনকে কী মূল্য দেয় এবং আপনি এটি সমাধান করেন সময় বাঁচাতে কিছু কিছু ক্ষেত্রে আমি এটি তৈরি করেছি একটি সি সার্কিট সিঙ্গল ফেজ 3 ফেজ আমাকে সব দিতে হবে তারপর আমি সমাধান করতে হবে আপনি দয়া করে এটি নিজের করুন সুতরাং এখানেও আপনি সমস্ত KVL সমীকরণ দয়া করে i0 এর জন্য সমাধান করুন এখানে এখানে কেবলমাত্র একটি জিনিস এখানে কেবলমাত্র একটি জিনিস রয়েছে আমি 3 এর মতো নিয়েছি এবং i0 যা আপনি উপরের দিকে কল করেন এটি নিচের দিকে চলে যাচ্ছে এর অর্থ i0 i 3 সুতরাং এই ক্ষেত্রে আপনি 6 এম্পিয়ার এবং RThevenin V0 i0 V0 এর উপর i0 1 পাবেন 1 ভোল্ট এবং i0 নিয়েছে এটি 6 হবে আপনি কোনও মান গ্রহণ করুন এটি লিনিয়ার সার্কিট V0 1 ভোল্ট 2 ভোল্টের কোনও ব্যাপার নয় সুতরাং আপনি এটি পাবেন থেভেনিনের পেতে যাতে আপনি এই বিষয়টিতে চিত্রিত সার্কিটের Voc এর জন্য সমাধান করেন সুতরাং যখন আপনি হন এবং আনসার 20 ভোল্ট হয় আপনি এখানে দয়া করে সমাধান করুন আপনি যখন Vocটি অর্জন করছেন আপনি দয়া করে দয়া করে VThevenin ভোল্টেজ আপনি দয়া করে এই সার্কিটটি সমাধান করুন আপনি দয়া করে এই সার্কিটটি সমাধান করুন সুতরাং এখানে এই কারেন্টটি এভাবে নেওয়া হয় এটিও ঊর্ধ্বমুখী সুতরাং i1 5 অ্যাম্পিয়ার সুতরাং আমি আপনাকে যেভাবে নোডাল বিশ্লেষণে বলেছি আপনি দয়া করে এটি সমাধান করতে পারেন এটি সমাধান করার পরে আপনি VTheveninটি সন্ধান করুন VThevenin মানে এটি এবং এটি যথারীতি এবং এর পরে এবং এটি ওপেন সার্কিট সুতরাং কোনও কারেন্ট কোনও কারেন্ট এই 2 Ω প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে না এর অর্থ এর অর্থ আপনি যদি VThevenin কে কীভাবে সন্ধান করবেন তার কলটি প্রয়োগ করেন তার অর্থ এই টার্মিনালটি একই এই এবং এই একই সুতরাং এর অর্থ হল VTheveninটি হল যদি আপনি KVLকে এভাবে প্রয়োগ করেন তবে এটি চলতি i2 হবে এটি চলবে এটি হবে 6 i2 VThevenin 0 এর অর্থ VThevenin 6 i2 6 i2 সুতরাং সমাধান দেওয়া হয় সুতরাং দয়া করে এটি এখানে সমাধান করুন সমাধান দেওয়া হয় যে Voc 20 ভোল্ট অর্থাৎ VThevenin Voc মানে VThevenin 20 ভোল্ট সুতরাং চিত্রে দেখানো Thevenin সমতুল্য সুতরাং এটি আপনি এটি সমাধান করুন আমি আপনাকে এই জিনিস দিচ্ছি সুতরাং এটি আসলে Thevenin সমতুল্য সার্কিট যা 20 ভোল্ট এবং 6 Ω এবং এটি হল টার্মিনাল 1 এবং আরেকটি বিষয় হল এটি যদি আপনি মনে করেন এটি কারেন্ট উত্সে রূপান্তর করুন এটি যদি আপনি কারেন্ট উত্সে রূপান্তর করেন তবে এটি টার্মিনালের দিকে তাকান সুতরাং এটি এটি 20 বাই 6 অ্যাম্পিয়ার হবে আপনি যদি এটি কারেন্ট উত্সে রূপান্তর করতে চান তবে পরে এটি দেখতে পাবেন এটি অনেক এবং এটি 6 Ω প্রতিরোধের হবে সুতরাং এটি 10 বাই 3 অ্যাম্পিয়ার হবে সুতরাং আপনি যদি এই থেভেনিনকে সমতুল্য করেন যদি আপনি এটি কোনও কারেন্ট উৎস হিসাবে কল করেন এবং 6 এর সাথে সমান্তরাল হয়